গেটিং স্টারটেট উইথ বিএলই" নামক ও 'রিলি O Reilly প্রকাশনার একটি বই রয়েছে দয়া করে এই বইটি সন্ধান করুন এবং আপনি বিএলই সম্পর্কিত তথ্য সমৃদ্ধ পাবেন আমি আপনাকে ব্লুটুথের কয়েকটি বিষয় সম্পর্কে আমার যা বোঝাপড়া আছে তা দিচ্ছি ফিরে তাকালে আমরা দেখতে পাই ক্লাসিক ব্লুটুথ তারপরে রয়েছে ব্লুটুথ এনহান্সড ডেটা রেট তারপরে এসেছে ব্লুটুথ কম শক্তি আপনি পুরানো ব্লুটুথের সাথে ব্যাক কম্প্যাটিবিলিটি চেয়েছিলেন অতএব আপনার তখন দ্বৈত মোড সিস্টেম গুলির দরকার ছিল এবং অন্য সমস্ত বিষয় উপেক্ষা করে এবং আপনি কেবল বিএলই মডিউল গুলি পেতে শুরু করেছিলেন যা বর্তমানে 41 এবং 41 এর চেয়েও বেশি পাওয়া যায় এটা গুরুত্বপূর্ণ এবং 50 ইতিমধ্যে আসছে 50 বিএলই ইতিমধ্যেই রয়েছে এটি পুরো আই পি স্ট্যাক সমর্থন করে এবং 42 এবং তার উপরের গুলি জাল অংশকে সমর্থন করতে পারে সুতরাং 42 তে জাল সম্ভব ঠিক আছে সুতরাং আপনি যদি ফিরে তাকান এবং দেখুন এই জগতে আসলে কী ঘটছে তাহলে আপনি দেখতে পাবেন যে বিএলই আগের সংস্করণগুলির তুলনায় আলাদা হয়ে দাঁড়িয়ে আছে কারণ এটি আপনাকে উচ্চতর সুরক্ষা সরবরাহ করে এটি জাল তৈরি করে এটি ভাল পরিমাণের আইপি স্ট্যাকের প্রাপ্যতা প্রদান করে এটি আপনাকে সরাসরি আইপি স্ট্যাক দেয় এটি আপনাকে সরাসরি আইপি স্ট্যাক প্রদান করে সমস্যা ছিল না তবে আপনি যেমন ইডিআর ডেটা হার জানেন ইডিআর ডেটা হার এক এমবিপিএসর চেয়ে বেশি ছিল এমন দাবিও আছে যে এটি 2 এবং সম্ভবত 3 এমবিপিএসের ও বেশি হতে পারে সুতরাং বর্ধিত ডেটা রেট আমি বলব এক এমবিপিএসের চেয়ে বেশি আমি কেবল এক এমবিপিএস বলব এবং তার চেয়ে বেশি আমি সেই সংখ্যাটির পরিমাণ বলছি না কারণ সেটা অবশ্যই আপনি সন্ধান করতে পারবেন আপনি চেয়েছিলেন ব্যাকওয়ার্ড কম্প্যাটিবিলিটি সুতরাং আপনাকে অবশ্যই দ্বৈত স্ট্যাকে র ব্যাপারটা সামনে আনতে হবে এবং অবশ্যই বিএলই র ব্যাপারটাও যার কোনও ফলব্যাক করার দরকার নেই এছাড়াও চ্যানেলের ক্ষেত্রে ক্লাসিক ব্লুটুথের 79 টি চ্যানেল রয়েছে ঠিক আছে এবং যদিও বিএলই তে কেবলমাত্র 40 টি চ্যানেল রয়েছে বিজ্ঞাপনের উদ্দেশ্যে আপনি সর্বদা কতগুলি ব্যবহার করতে পারবেন তার মধ্যে পার্থক্য রয়েছে পূর্ববর্তী ক্ষেত্রে সেখানে কেবল 3 টি ছিল এবং বর্তমানে সমস্ত চ্যানেল গুলি বিজ্ঞাপনের জন্য ব্যবহার করা যেতে পারে চ্যানেলের সংখ্যার উপর কোনও বিধিনিষেধ নেই সুতরাং এটি একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস বিএলই খুব গুরুত্বপূর্ণভাবে দৃষ্টান্তের দিক থেকে সত্যই ইভেন্ট চালিত আপনি বলতে পারেন এটি ইভেন্ট ভিত্তিক এবং আরও অনেক কিছু যদিও অন্যান্য ক্লাসিক ব্লুটুথে র জন্য এবং তার মত অন্যান্য গুলো ক্ষেত্রে তাই আপনি বলতে পারেন যে এটি একটি সর্বদা সংযুক্ত মোডে র মতো ছিল যা আপনাকে ইঙ্গিত করে যে শক্তিটি সত্যই সেখানে মূল বিষয়বস্তু ছিল না তাই আপনি বলতে পারেন এটি অনেক বেশি শক্তি গ্রাস করে ইভেন্ট ভিত্তিক ব্লুটুথে র তুলনায় যাহা শক্তিকে একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস হিসাবে গণ্য করে অ্যাপ্লিকেশন গুলিয়ে বিএলই তে অনেক পরিবর্তন এনেছে লোকেরা চিকিত্সা অ্যাপ্লিকেশন গুলির বিষয়ে কথা বলেছে বিএলই চিকিত্সা অ্যাপ্লিকেশন গুলির জগতে অনেকগুলি নতুন ঘটনা ঘটছে যদিও ক্লাসিক ব্লুটুথ বেশ কয়েকটি হ্যান্ড ফ্রি অ্যাপ্লিকেশন এবং অন্যান্য অডিও র জন্য ব্যবহৃত হয় বলে আমি উল্লেখ করেছি সুতরাং এগুলোর বিভিন্ন ধরণের প্রোফাইল ছিল সুতরাং প্রকৃতপক্ষে সিস্টেম গুলির কাঠামো অনেকটাই আলাদা রয়েছে যেখানে শব্দে প্রচুর পরিমাণে স্থিতিস্থাপকতা রয়েছে কারণ এটি ফ্রিকোয়েন্সি হপ স্প্রেড স্পেক্ট্রাম ব্যবহার করে সুতরাং ফ্রিকোয়েন্সি হপিং কে বলা হয় এফএইচএসএস যা অন্য 24 গিগা হার্টজ ডিভাইস গুলির হস্তক্ষেপ থেকে নিরাপত্তা প্রদান করে আপনাকে শ্রেষ্ঠতা দেয় সুতরাং অভিযোজিত ডেটা অভিযোজিত ডেটা ক্ষমতাটিও বিএলই এর নির্বাচনের জন্য খুব আকর্ষণীয় বলে মনে হয় সুতরাং বিস্তৃত দৃষ্টিতে এটি একটি উত্তেজনাপূর্ণ প্রযুক্তি যা আপনার সন্ধান করা উচিত সম্ভবত এমন সময় এসেছে যে বিএলই অন্যান্য কম শক্তির প্রযুক্তিগুলি বিশেষত আইইইই 802154 প্রতিস্থাপন করতে পারে যদিও 154 এর মধ্যে অনেকগুলি প্রযুক্তি রয়েছে যেমন 4a 4b 4c 4g মূলত 4g টা সম্ভবত স্মার্ট মিটারিং অ্যাপ্লিকেশন গুলির জন্য ব্যবহার করা হয় সুতরাং মৌলিক 154 প্রোটোকলের বিভিন্ন রূপের সাথে অনেক মজার জিনিস ঘটছে তবে একই সাথে আমি মনে করি অবশেষে বিএলই কম শক্তি সেন্সর নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন টির অন্যতম অগ্রণী প্রযুক্তি হয়ে উঠবে সুতরাং এই সবগুলি একত্রিত করে এটি একটি খুব উত্তেজনাপূর্ণ প্রোটোকল এবং যা খুব উত্তেজনাপূর্ণ বলে মনে হচ্ছে এটি হল এটি 42 এবং 50 কারণ তারা একে অপরের খুব কাছাকাছি রয়েছে আসুন আসলে পার্থক্য গুলি কী তা দেখে নেই বিএলই 42 এর ক্ষেত্রে আপনি 1 এমবিপিএস পাবেন এবং 50 টি 2 এমবিপিএস দাবি করে এই ক্ষেত্রে পরিসর প্রায় 30 মিটার এবং তারা 4 গুন বলেতাহলে আমি 120 মিটার থেকে 150 মিটারের মধ্যে কোথাও আশা করতে পারি বিজ্ঞাপনের প্যাকেট যদিও উভয় ক্ষেত্রেই 31 বাইটে র মধ্যে সীমাবদ্ধ রেখে এনক্রিপ্ট করা যেতে পারে এবং 50 এর ক্ষেত্রে আপনি 256 বাইট পর্যন্ত যেতে পারেন সুবিধাটি হল আপনি শুধু বিজ্ঞাপন পাঠিয়ে দিন যে কোনও নোড ডেটা বাছাই করার চেষ্টা করছে এবং করতে পারে এবং এটি ডিক্রিপ্ট করে ডেটা আন এনক্রিপ্ট করতে পারে এবং তারপরে এটি ব্যবহার করতে পারে যা একটি ভালো জিনিস এবং আগের ক্ষেত্রে সমস্যাটি ছিল কেবল 31 বাইটের মধ্যে সীমাবদ্ধ ছিল এবং এখন আপনি সুপার 256 বাইটের পে লোড পাবেন যা এখন সম্ভব এবং এমনকি বিজ্ঞাপন চ্যানেলগুলি 42 তে কেবল 3 টির মধ্যে সীমাবদ্ধ ছিল এখন যেকোনও সংখ্যক চ্যানেল আপনি বিজ্ঞাপনের উদ্দেশ্যে নির্ধারিত করতে পারবেন সর্বশেষে তবে খুব আকর্ষণীয় ব্যাপার হল আপনি 50 তে আইপি স্ট্যাক পাবেন এটির বেশ চাহিদা রয়েছে এই মুহূর্তে লোকেরা এমন ডিভাইস গুলি দেখেনি যা ইতিমধ্যে আইপি ভি 6 স্ট্যাক ব্যবহার করা শুরু করেছে তবে এটি এখন বড় স্ট্যান্ডার্ড হয়ে উঠছে এবং আমি মনে করি এটি সত্যিই ওয়াই ফাই এর সমকক্ষ হয়ে উঠবে কারণ এটি আপনাকে পুরো আইপি কানেক্টিভিটি ইত্যাদি সরবরাহ করবে জিগবি মত ডিভাইসগুলির কি হবে এই মুহুর্তে বলা কঠিন কারণ এখন বিএলই 42 এবং তার পরবর্তী গুলোর জাল তৈরি করার চমত্কার ক্ষমতা সামনে এসেছে ব্যাপারটা আগে এরকম ছিল না আপনার কাছে মাস্টার এবং স্লেভ ছিল এবং সমস্ত ডেটা মাস্টার এবং স্লেভ ডিভাইস এর মধ্যে আদান প্রদান হত এবং এখান থেকেই বিএলই শুরু হয় 7 টি স্লেভ এবং একটি মাস্টার দিয়ে মাস্টার স্লেভ এর এই ধারণাটি এখন পুরনো হয়ে গেছে যখন আপনি 42 এবং তার পরবর্তী গুলোর কথা বলছেন অনেকগুলি থেকে অনেকগুলি এক থেকে অনেকগুলি আপনি মাল্টি পয়েন্ট টু পয়েন্ট পয়েন্ট টু মাল্টি পয়েন্ট মাল্টি পয়েন্ট টু মাল্টি পয়েন্ট যোগাযোগ করতে পারবেন অর্থাৎ 42 এবং 50 সম্পূর্ণরূপে সংযুক্ত জাল নেটওয়ার্ক তৈরি করতে পারে যার জন্য তারা খুব আকর্ষণীয় হয়ে উঠেছে সম্ভবত যেটা জিগবি র সুবিধা ছিল সম্ভবত বাস্তবে কিছুটা দীর্ঘ দূরত্বর জন্য বড় সুবিধা হিসাবে পরিণত হতে পারে সুতরাং বিএলই এর সন্ধান করুন এবং বিএলই 42 এবং তার উপরের গুলিরও সন্ধান করুন যারা কীভাবে আপনার অনেকগুলি অ্যাপ্লিকেশন গুলির জন্য তৈরি হচ্ছে এবং আমরা কী ধরণের অ্যাপ্লিকেশন গুলির বিষয়ে কথা বলছি আমরা পরিধানযোগ্যদের সম্পর্কে কথা বলছি পরিধেয়যোগ্যরা ইন্টারনেটের জন্য বা ডিজাইনের জন্য একটি বড় অ্যাপ্লিকেশন ক্ষেত্র এবং এটি একটি জিনিস দ্বিতীয় বিষয় হয়েছে আকর্ষণীয়ভাবে বিএলই এর সাথে স্থানীয়করণের ব্যাপারটাও জড়িত আছে স্মরণ করে দেখুন যা ওয়্যারলেস নেটওয়ার্ক গুলি প্রকৃতপক্ষে সরবরাহ করতে পারে তারা যে সরবরাহ করতে পারে তার মধ্যে একটি হল আরএসআইয়ের অর্থাৎ প্রাপ্ত সংকেত শক্তি ইঙ্গিত মূলত আমরা একটি ট্রান্সমিটার এবং রিসিভারের কথা বলছি এবং ট্রান্সমিটার এবং রিসিভারের মধ্যে এই দূরত্বটি যদি এটি লাইন অফ সাইটের হয় তবে এটি পাথ লস সমীকরণ দ্বারা পরিচালিত হতে পারে যা আমরা সকলেই খুব ভাল করে জানি এবং আমি প্রত্যাশা করব আপনি এটি একটু ফ্রাইস ল দেখবেন ব্যবহার করা হচ্ছে উদাহরণস্বরূপ আমি আপনাকে এমন একটি মল বা একটি সুপার মার্কেটে যেতে অনুপ্রাণিত করতে পারি যেখানে আপনি মল বা একটি সুপার মার্কেটে প্রবেশ করছেন বা একটি সুপার মার্কেট ইতিমধ্যে সেখানে প্রথম বেকন ইনস্টল করা আছে যা বেকনটি মূলত বোঝায় যে এটি একটি ছোট ডিভাইস বিএলই হার্ডওয়্যার ডিভাইস যার সাথে একটি ব্যাটারি রয়েছে এবং এটি মূলত বিজ্ঞাপন প্যাকেট গুলি পর্যায়ক্রমে প্রেরণ করছে এবং একটি প্রদত্ত ট্রান্সমিশন শক্তি সহ এবং ট্রান্সমিশন শক্তিটির দিকে তাকিয়ে আমরা বলছি যে এমন একজন ব্যবহারকারী আছেন যিনি নিজের হাতে ফোন নিয়ে মোবাইল ফোন স্মার্ট ফোনটি নিয়ে গেছেন সুতরাং আমাকে এটি বড় করে আঁকতে দিন যাতে আমরা কিছু অনুপাত বজায় রাখতে পারি সুতরাং এটি করিডোর জায়গা এবং এই করিডোর জায়গাতে কোথাও একটি ছোট বীকন রয়েছে যা এই বীকন টিতে মূলত বিএলই হার্ডওয়্যার এবং একটি ব্যাটারি রয়েছে এবং যখন আমি বলি বিএলই হার্ডওয়্যার এবং ব্যাটারি আমি অবশ্যই বোঝাতে চাইছি 10 বছরের জীবনকাল আমি সঠিকভাবে 10 বছরের জীবনকালের কথা বলছি এবং মূলত পর্যায়ক্রমে বীকন জারি করছে এবং হাতে মোবাইল নিয়ে একজন লোক এই করিডোরটি দিয়ে নিকটতম সংযোগ পয়েন্ট পৌঁছাতে হেঁটে যাচ্ছে এবং তারপরে এগিয়ে যেতে চাইছে এবং তারপরে এখানে একটি দোকান আছে এখন তিনি যখন এখানে চলে যান এবং এর কাছাকাছি চলে আসার সাথে সাথে আরও একটি বীকন রয়েছে এবং তিনি এখন এই অংশে এসেছেন ইতিমধ্যে তাঁর হাতের ফোনটি তাকে বলবে যে তাদের কাছে একটি পোশাকের দোকান রয়েছে ঠিক আছে এবং কিছু পপ আপ ধরণের বার্তা আসতে পারে যা তাকে এই পোশাকের দোকান সম্পর্কে কিছু সন্ধান দেবে এবং এটি কীভাবে সম্ভব এটি সম্ভব কারণ পোশাকের দোকানটির ধরা যাক একটি ওয়েবসাইট রয়েছে একটি সুন্দর ওয়েবসাইট রয়েছে উফ আমাকে এই আঁকতে দিন এই পোশাকের দোকানটির একটি ওয়েবসাইট রয়েছে তিনি যখন একটি বীকন এর কাছাকাছি যান যা কোনও অবস্থানের তথ্যের বিজ্ঞাপনের পরিবর্তে ইউআরএল বহন করে এবং ইউআরএল এর বিজ্ঞাপন দিতে পারে এবং এই ইউআরএল টি স্মার্ট ফোনে ধরা পড়ে এবং সাথে সাথে ব্রাউজারটি উজ্জীবিত হয় এবং সরাসরি পোশাকের দোকানটির ওয়েবসাইটে এর সাথে সংযুক্ত হয় পোশাকের দোকানটির ওয়েবসাইটে সেখানে আকর্ষণীয় অফার রয়েছে যা আপনাকে এটি বা উইটি কেনার জন্য উৎসাহিত করছে এবং যা মূলত ক্ষুদ্র বিক্রেতাদের ও গ্রাহকদের আকৃষ্ট করতে সহায়তা করবে সেখানে ভাল পরিমাণে বিক্রয় রয়েছে গ্রাহকরা তারা কী কিনছেন এবং তার উপর নির্ভর করে একটি ভাল চুক্তি পেতে পারেন সুতরাং এটি সত্যিই একটি দুর্দান্ত বাস্তুতন্ত্র তৈরি হয়ে গেছে আমি খুব আকর্ষণীয় কিছু কথা বলেছিলাম ঠিক আছে আপনি যখন সেখানে হাঁটেন তখন একটি ইউআরএল আছে যা এই ছোট্ট বীকন থেকে অর্থাৎ ছোট বিএলই হার্ডওয়্যার এবং ব্যাটারি ডিভাইস থেকে আসে এবং ইতিমধ্যেই ওয়েবসাইট টি খোলে এখানে কোনও অ্যাপ্লিকেশন ছিল না কোনও অ্যান্ড্রয়েড অ্যাপ নেই কোনও আইওএস অ্যাপ নেই যা ফোনে ইনস্টল করা আছে আপনার হাঁটার সাথে সাথে এই সমস্ত ঘটনা গুলো হচ্ছে এবং এগুলি কেন এবং কীভাবে সম্ভব কারণ বীকনিং অথবা বীকন একটি বড় প্রযুক্তি এবং আমরা বিএলই তে এগিয়ে যাওয়ার আগে বিএলই এর অন্যান্য বৈশিষ্ট্যগুলো বলার আগে আমি বেকন প্রযুক্তির দিকে যাব এখানে বীকন গুলির প্রথম ব্যবহার অনেকদিন আগে থেকে শুরু হয়েছিল স্থানীয়করণের উদ্দেশ্যে বীকন গুলির ব্যবহার অ্যাপল দ্বারা প্রথমে শুরু হয়েছিল এবং তারা এটিকে আইবীকন বলে আইবীকন যে বিশেষ কিছু তা নয় আমি বলতে চাই যে এটিতে নতুন কোনও হার্ডওয়্যার নেই এটি একই ধরণের হার্ডওয়্যার যা আপনি যেকোনও বিক্রেতার কাছ থেকে কিনতে পারেন কেবল ফ্রেম ফর্ম্যাট টিয়ে নির্দিষ্ট ক্রম কাঠামো অনুসরণ করে এবং সেই কাঠামোটি অনেকগুলি অ্যাপ্লিকেশন এ বুঝতে পারে সেগুলো আপনি অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করতে পারেন যা মূলত আপনাকে কয়েকটি বিষয় সম্পর্কে জানাবে যেমন আপনি কোথায় আছেন আপনি কী করছেন এবং আরও অনেক কিছু এটাই হল আইবীকন প্রযুক্তি এটি অ্যাপল দ্বারা ছিল এবং যদি অ্যাপল কিছু করে তবে গুগল চুপ করে থাকেনা ঠিক আছে সুতরাং গুগল এটির জন্য নিজের প্রযুক্তি নিয়ে এলো এবং এটিকে ওপেন সোর্স বানিয়ে দিল এবং নাম দিল এডিস্টোন এবং এটি কেবল এডিস্টোন বলা ছাড়াও আরও কিছু করেছে যা একটি বীকন প্রযুক্তিও এবং বলেছিল আপনারা দেখুন এমন উপায় আছে যার মাধ্যমে কোনও অ্যাপ ইনস্টল করার প্রয়োজন নেই যেটা আইবীকন গুলির সাথে যা করতে হয় আমরা আপনাকে এডিস্টোন প্রযুক্তি ব্যবহারের একটি উপায় দেব যার মাধ্যমে আমরা একটি ইউআরএল ও চাপতে পারি সুতরাং এটি এমন কিছু যা এডিস্টোন প্রযুক্তি সরবরাহ করে সুতরাং আপনার পকেটে অ্যান্ড্রয়েড ফোন থাকতে পারে এবং আপনি হেঁটে যেতে পারেন এবং আপনি একটি এডিস্টোন ইউআরএল টি বীকন বার্তা পেতে পারেন এবং সেই এডিস্টোন ইউআরএল বার্তা আপনাকে পোশাক দোকানের ওয়েবসাইট খুলতে বাধ্য করবে আমরা এগিয়ে যাই এখন ব্যবহারকারী সেই পোশাকের দোকানে প্রবেশ করবে সুতরাং উনি প্রবেশ করার সাথে সাথে আমাকে এই পোশাকের দোকানটি একটি বড় উইন্ডো তে প্রসারিত করতে দিন অতএব আমাকে এই পোশাকের দোকানটির জন্য একটি প্রবেশদ্বার রাখতে দিন অন্যথায় ব্যবহারকারীর জন্য কোনও ব্যবসাই হবে না সুতরাং এখন ব্যবহারকারী পোশাকের দোকানে প্রবেশ করবে এবং এই জায়গায় ধরে নেওয়া যাক সেখানে একটি বিক্রয় সূচক রাখা রয়েছে যা আমাদের পোশাকের 30 শতাংশ বা 40 শতাংশ বলে একটি বিক্রয় নির্দেশ দেওয়া রয়েছে এখন তিনি প্রবেশ করার পরে ভিতরের বীকন গুলি ইতিমধ্যে ফোনে ব্যবহারকারীকে জানিয়ে দিচ্ছে যে দোকানের ভিতরে সেরা ছাড় বিক্রয় কোথায় পাওয়া যায় এটি দয়া করে নোট করুন এটি দোকানের ভিতরে রয়েছে এটি করিডোর টিতে হস্তক্ষেপ করছেনা যার অর্থ আপনি ট্রান্সমিশন শক্তি নিয়ন্ত্রণ করছেন এবং আপনি বীকনের পরিসরটি যথেষ্ট ছোট করে দিচ্ছেন যাতে আপনি ব্যবহারকারীকে একটি নির্দিষ্ট দিকে যেতে বলার জন্য প্রলুব্ধ করছেন যা তাকে ওই দোকানের পোশাকটিতে সর্বাধিক ছাড় দেয় এখন তিনি যখন এগিয়ে চলেছেন এবং যেখানে বিক্রয়টি অবস্থিত রয়েছে সেই স্ট্যান্ডের কাছাকাছি এসেছেন সেখানে এটি বলবে যে এটিই সেই স্টলটি না মানে স্ট্যান্ডটি এটিই সেই জায়গা যেখানে দোকানের মধ্যে সর্বাধিক ছাড় রয়েছে এই সমস্তগুলি সুন্দর ভাবে এবং সম্পূর্ণ নির্বিঘ্নে সম্পন্ন করা হয়েছে কেবলমাত্র ট্রান্সমিশন শক্তি নিয়ন্ত্রণ করে এবং এই বীকন গুলি ব্যবহার করে ব্যবহারকারীর চারপাশে বড় এবং মাঝারি আকারের পরিসর তৈরি করে সুতরাং এটি একটি খুব আকর্ষণীয় প্রযুক্তি আমি আইবীকন সম্পর্কে অনেক কিছু বলবো এটি সত্য নয় যে আইবীকন কেবলমাত্র অ্যাপল ফোনে কাজ করে তা ভুল আইবীকন প্রযুক্তি এটি একটি প্রযুক্তি যা বিএলই উপরে একটি ফ্রেম কাঠামো এই ফ্রেম কাঠামোটি অ্যান্ড্রয়েড ফোনেও কাজ করে সুতরাং নিজেকে সীমাবদ্ধ করবেন না এবং আবদ্ধ হয়ে থাকবেন না যে আইবোকন কেবল অ্যাপল ফোনের জন্য এটি অ্যাপল দ্বারা আবিষ্কৃত সুতরাং এটি একটি দুর্দান্ত জিনিস এডিস্টোনেও অন্যান্য ধরনের বীকন রয়েছে আমি এই উদাহরণের খুব কাছাকাছির একটিকে বেছে নিয়েছি বিএলই দিয়ে যা উত্তেজনাপূর্ণ অ্যাপ্লিকেশন গুলি সম্ভব সেগুলো বুঝতে আইবীকন এবং এডিস্টোনকে একসাথে সন্ধান করুন সুতরাং এইটি সংক্ষেপে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার এডিস্টোন সম্পর্কিত অন্যান্য জিনিসগুলির মধ্যে এডিস্টোন ইউআইডি বলে কিছু আছে একটি এডিস্টোন রয়েছে যা আমি আপনার সাথে ইউআরএল সম্পর্কে কথা বলেছিলাম এবং এডিস্টোন টিএলএম নামে সেখানে আরেকটি জিনিস আছে তবে আমি বিশদে যেতে চাইছি না তবে আপনি অবশ্যই তাদের ব্যাপারে সন্ধান করতে পারেন এবং দেখতে পারেন এবং সবকিছুই ওপেন সোর্স যা আপনি গিটহাবে যেতে পারেন এবং আপনি এই সমাধানগুলি ডাউনলোড করতে পারেন খুব ভালো ঠিক আছে এটি বিএলই সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং সুতরাং আমরা স্থানীয়করণ অ্যাপ্লিকেশন গুলির জন্য দুটি অ্যাপ্লিকেশন দিয়ে যেখানে শুরু করেছিলাম সেখানে আমাকে ফিরে যেতে দিন এখানে আমরা বীকন প্রযুক্তি এবং ভেরিয়েবল স্পেস সম্পর্কে কথা বলেছি যা একটি আকর্ষণীয় বিষয় এখন আমি এখানে যা লিখেছি তা দেখুন আমি বলেছিলাম এটি খুব উত্তেজনাপূর্ণ কারণ এটির একটি খুব আকর্ষণীয় সুরক্ষা বৈশিষ্ট্য রয়েছে আমি যা বলেছিলাম তা মনে রাখুন সুরক্ষা ব্যতীত ইন্টারনেট অফ থিংস ব্যর্থ হতে চলেছে আপনি কোটি কোটি ডিভাইস গুলির বিষয়ে কথা বলতে পারবেন না যা নিরাপদ নয় যোগাযোগ সুরক্ষাটি সত্যিই গুরুত্বপূর্ণ আমরা এখন যা করব তা হল বিএলই 42 এর সুরক্ষা বৈশিষ্ট্যগুলি বোঝার জন্য আমরা ছোট্ট ছোট্ট পরীক্ষা নিরীক্ষা স্থাপনে কিছুটা সময় ব্যয় করব যদি আমরা 42 ভালভাবে জানি তবে আমরা ইতিমধ্যে একটি ধারণা তৈরি করতে পেরেছি যে আমরা 50 এর সুরক্ষা বৈশিষ্ট্যগুলি জানি কারণ পার্থক্যগুলি খুব কম সুতরাং প্রথম ডেমো দিয়ে শুরু করা যাক মাধুরী এবং অনুজা এখানে রয়েছে এবং ধারণাটি হল সেখানে একটি ফোন 1 রয়েছে এবং তারপরে সেখানে ফোন 2 রয়েছে ফোন 1 বিজ্ঞাপন দিচ্ছে এবং আমাকে একটি অ্যান্টেনা দেখাতে হবে যাতে BLE অ্যান্টেনা এবং তারপরে একটি রিসিভার অ্যান্টেনা আছে কেবলমাত্র সম্পূর্ণতার জন্য আমরা দুটি অ্যান্টেনা দেখাতে হয় এখানে দুটি ফোন আছে এবং সেগুলো অ্যান্ড্রয়েড হতে পারে অথবা অন্য কোনও হতে পারে এবং ধারণাটি হলো এই প্রথম ডেমোটি গোপনীয়তা নিয়ে এই ফোন 1 এর গোপনীয়তা সম্পর্কে ঠিক আছে তারপর এটা বিএলই 42 এবং তার উপরের গুলির সর্বোত্তম বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হল অ্যাড্রেস রেজোলিউশন অংশ রিজর্ভেবল প্রাইভেট অ্যাড্রেস আরপিএর হিসাবেও পরিচিত যা পরিবর্তন করতে থাকে এবং এটি ইথারনেটের ম্যাক এড্রেস এর সমতুল্য যেটা আপনি জানেন যে ধারাবাহিকভাবে পরিবর্তন করতে থাকে এবং এটি এলোমেলোভাবে একটি ম্যাক অ্যাড্রেস উত্পন্ন করে তবে এখনও এটি সফলভাবে ফোন 2 দ্বারা ডিকোডিং করতে সক্ষম হয় এটাই তার সম্পর্কে দুর্দান্ত জিনিস এই ফোনটি ধারাবাহিকভাবে এলোমেলো ম্যাক অ্যাড্রেস গুলি অর্থাৎ লিঙ্ক লেয়ার অ্যাড্রেস গুলি উত্পন্ন করে যদিও লিঙ্ক লেয়ার অ্যাড্রেস গুলি এলোমেলো ফোন 2 এটি ধরতে সক্ষম হয় কারণ এটিতে আইডেন্টিটি রিজলভিং কী আছে যাহা আই আর কে বলে পরিচিত এবং আইআরকে কী আইআরকে একটি শেয়ার করা গোপন তথ্য এবং কীভাবে আপনি একটি শেয়ার করা কী তৈরি করতে পারবেন শেয়ার করা কী টি ইলেকটিক বক্ররেখা অ্যালগরিদম ব্যবহার করে তৈরি হয় সময় 2513 দেখুন আমরা শেয়ার করা কী তৈরির দিকে যাব না তবে এই শেয়ার করা কী টি পেয়ারিং করার সময় পাওয়া যায় এটাই মনে হয় এবং এই আইআরকে আপডেটেশন টি অর্থাৎ আপনি শেয়ার করা গোপন কী নিজেই পরিবর্তন করে চলেছেন এই ডিভাইস গুলির গোপনীয়তা ভেদ করাটা কোনও ব্যক্তির পক্ষে খুব কঠিন কাজ আপনি শেয়ার করা কী টি নিজেই পরিবর্তন করে চলেছেন এক সেকেন্ড থেকে 115 ঘন্টা অবধি যেকোনো মুহূর্তে শেয়ার করা কী টি পরিবর্তন করে চলেছেন উদাহরণস্বরূপ আপনি যদি কোনও সর্বজনীন স্থানে থাকেন তবে আপনি সম্ভবত খুব দ্রুত আইআরকে পরিবর্তন করতে চান আপনার চারপাশে অনেকগুলি রয়েছে তারা কি ধরনের ডিভাইস যারা হ্যাকার হতে পারে অথবা আপনাকে শুনছে সুতরাং আপনি কোথায় আছেন তার উপর নির্ভর করে আপনি যতবার সম্ভব আইআরকে কী টি পরিবর্তন করতে চাইতে পারেন যদি এটি আপনার বাড়ির অভ্যন্তরে থাকে এটা এককালীন জিনিস এবং আপনি তার সুরক্ষা সম্পর্কে এতটা চিন্তা করতে চান না কারণ এটি একটি ছোট প্রাইভেট অঞ্চলে সীমাবদ্ধ তাই আপনি এটিকে 11 ঘন্টা বা 12 ঘন্টা বা যেকোন কিছুতে সেট করতে চাইতে পারেন যা মানকে অনুমতি দেয় সুতরাং অফিসে সার্বজনীন স্থানে আপনি যত দ্রুত সম্ভব আপনি পরিবর্তন করতে চান এখন 42 এবং তার উপরের গুলির আসল ভাল জিনিসটি হল এই কারণেই আমি 42 এর আগে কোনও বিষয়ে কথা বলতে চাইনি কারণ 42 এবং তার উপরের গুলিতে এই সুবিধাটি রয়েছে যেখানে আপনি আইডেন্টিটি রিজলভিং কী ব্যবহার করতে পারেন হোয়াইট স্পেসিং অর্থাৎ হোয়াইট লিস্টিং আমরা ব্ল্যাক লিস্টিং হোয়াইট লিস্টিং সম্পর্কে জানি হোয়াইট লিস্টিং হল তারা যাঁর উপর আপনি বিশ্বাস করতে চান সুতরাং আইআরকে ও হোয়াইট লিস্টিং করা সম্ভব এবং এই সংমিশ্রণের কারণে এই ফোন এ এবং ফোন বি এর মধ্যে সংযোগটি পুরোপুরি দ্রুত হয় এবং ফলস্বরূপে শক্তিও অনেকাংশে সঞ্চয় হয় সুতরাং আসুন এটির একটি প্রদর্শন দেখি এই ফোনটি বিজ্ঞাপন দিচ্ছে এবং আমরা এই দুটি ডিভাইসে র গোপনীয়তার বিষয়ে কথা বলছি এবং আমি আপনাকে এখন যা দেখাব তা হল আপনি যে ডিভাইস টি দেখতে পাচ্ছেন তা এই ম্যাক অ্যাড্রেস দেখিয়েছে সুতরাং ম্যাক অ্যাড্রেস যেটা দেখানো হয়েছে তা হল 61553406 বি 454 এবং এটি রিসিভারে পাওয়া সময় 2806 দেখুন আরএসএসআই এর রিসিভড সিগন্যাল শক্তি সুতরাং এখন আমরা এটিকে বন্ধ করব আমি এটি বন্ধ করে দিয়েছি এবং আবার আপনি দেখতে পাবেন এটি ট্রানস্মিশন বন্ধ করে ফেলেছে এবং এখন আমরা এটি আবার শুরু করব এবং মাধুরী এটি শুরু করবে এবং আপনি এবার এটি দেখতে পাবেন যে একটি ভিন্ন এলোমেলো ম্যাক অ্যাড্রেস 6 বি 203 এফ 7822 এবং তারপরে 0 0 এবং অবশ্যই রিসিভড সিগন্যাল শক্তি বিয়োগ 40 এখন এটি বিয়োগ 52 এবং যদি আমি এটিকে দূরে সরিয়ে রাখি তবে এটি বিয়োগ 65 হচ্ছে আমি যদি এটাকে কাছে আনি তাহলে এটি বিয়োগ 49 হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে রেঞ্জিং সম্ভব হচ্ছে ও স্থানীয় করণ সম্ভব হচ্ছে ধরে নেওয়া যাক যে এই ফোনটি পকেটে রয়েছে এবং এটি হচ্ছে বীকন আপনি দেখতে পাবেন যে আসলেই রেঞ্জিংটি সম্ভব সুতরাং আমরা গোপনীয়তা প্রদর্শনের সময় আপনি আরও দেখতে পাচ্ছেন যে রেঞ্জিং সম্ভব হচ্ছে বেকন প্রযুক্তি যার কথা আমি উল্লেখ করেছি যে এটি সহজেই কাজে লাগানো যায় কারণ আরএসএসআই খুব কার্যকরভাবে কাজে লাগানো যেতে পারে আমাদের জন্য এটি দুর্দান্ত পর্দা যা কেইল প্ল্যাটফর্ম সময় 2924 দেখুন ব্যবহার করছে তার জন্য এটি নর্দিক এনআরএফ সিরিজের এস ও সি র ব্যবহার করছে আমি চাই আপনি এই সি কোডটি তে এই বিশেষ অংশটি দেখুন যেখানে আপনি আইআরকে র কথা বলছেন ঠিক আছে এবং তার অন্তর সম্পর্কে এখন আমি আপনাকে প্রদর্শনের সময় ব্যাখ্যার সময় উল্লেখ করেছি যে একটি নির্দিষ্ট ব্যবধানের পরে শেয়ার করা কী টি পরিবর্তন করতে হয় যা পরিস্থিতির উপর নির্ভর করে সুতরাং সেই অন্তর্বর্তী পরিবর্তনটি আসলে এই বিশেষ কাঠামোর দ্বারা প্রভাবিত হয় যা বিএলই সোর্স কোডে সংজ্ঞায়িত হয় সুতরাং এটি যখন ইনপুট কাস্টম প্রাইভেট অ্যাড্রেস চক্র বিরতিতে এটি সেকেন্ডে উল্লিখিত হয় আপনি প্রকৃতপক্ষে এটিকে আমাদের সর্বাধিক বিরতি যা 115 ঘন্টা বলেছিলাম তাতে পরিবর্তন করতে পারেন সুতরাং এটি আইআরকে আপডেট করার ব্যবধান এবং একবার এই আপডেট টি অবশ্যই ঘটে গেলে শেয়ার করা কী টি এই দুটি ডিভাইসে ফিরে আসতে হবে যাতে নতুন শেয়ার করা কী টি তখনই উভয় ডিভাইসে পাওয়া যায় এবং আবার তারা গোপনীয়তা বজায় রেখে দুটি ডিভাইসের মধ্যে ডাটা বিনিময় করতে পারে বিএলই এর আক্রমণের মাঝে মানুষকে ব্যর্থ করার ক্ষমতা রয়েছে বিএলই মানে আবারও আমি নিজেকে 42 এবং তার উপরের গুলিতে এ সীমাবদ্ধ রাখছি যার মানে 42 এবং 50 কেবল 42 এবং 50 ধরণের পরিস্থিতি এই চিত্রটিকে ঠিক মনে রাখুন সুতরাং এখানে একটি প্যাসিভ ইভসড্রপার আছে যা এই দুটি ডিভাইসের কথা শুনছে এই ডিভাইস গুলির দিকে দেখুন এটির মধ্যে একটি এমবেডড ডিভাইস অন্যটি হচ্ছে একটি ফোন এবং এই পরীক্ষার ধারণাটি হল ধরা যাক এই ব্যবহারকারীটি এই ডেটা ধরে রাখতে চায় ব্যবহারকারীটি এই ডেটা পেতে চায় এবং তা যদি হয় উনাকে এই ডেটা টি মূলত একটি সুরক্ষিত লিঙ্কের মাধ্যমে ডেটা টি অ্যাক্সেস করতে হবে এবং এই লিঙ্কটি কীভাবে এনক্রিপ্ট করা হবে মনে রাখবেন আমরা শেয়ার করা কী টি সম্পর্কে উল্লেখ করেছি এবং শেয়ার করা কী দুটি শেষ ডিভাইসে উপলব্ধ রয়েছে সুতরাং ধরা যাক লিঙ্কটির এই দিকটি এনক্রিপশন শুরু করে এবং এই পাশটি ডিক্রিপ্ট করা হয়েছে এবং তদ্বিপরীত এই লিঙ্কের উপরে ডেটা সুরক্ষিত বিনিময়ের জন্য যা এনক্রিপ্ট করা রয়েছে এখন পাস কী টি দুর্দান্ত জিনিস পাস কী টি না জানা পর্যন্ত এই ডেটা অ্যাক্সেস করা সম্ভব হয় না যদিও লিঙ্কটি এনক্রিপ্ট করা থাকতে পারে পাস কী টি ব্যবহারকারীর দ্বারা টাইপ করা উচিত এবং যদি ব্যবহারকারী পাস কী ব্যবহার করে তবেই এই ডেটা অ্যাক্সেস সম্ভব অন্যথায় কিছুই দেওয়া হয় না আপনি কেবল ডিভাইসের মধ্যে সংযোগ করতে সক্ষম হবেন এবং সঠিকভাবে সম্পন্ন করতে পারেন সুতরাং এটি বেশিরভাগ সংযুক্ত এবং বন্ধন মোডে থাকে আমরা এই ডিভাইসটি কে আউটপুট ডিভাইস বলি এবং এই ডিভাইস টিকে ইনপুট ডিভাইস বলি আমরা আবার ফিরে যাব এবং ক্ষমতাগুলি দেখব এই আউটপুট ডিভাইসটি কারণ এটি একটি ফোন যার একটি ডিসপ্লে এবং কীবোর্ড রয়েছে এবং অতএব ব্যবহারকারী পাস কী টাইপ করার ক্ষমতা রয়েছে এই ডিভাইসটি এমন একটি যার কাছে ডেটা রয়েছে এটির আই ও IO ক্ষমতা রয়েছে কিন্তু কোনও ডিসপ্লে নেই কোনও কীবোর্ড নেই এবং আমি উল্লেখ করেছি যে এইটি ইনপুট ডিভাইসও খুব বিস্তৃত দৃষ্টিকোণ থেকে এম আই এম হামলা প্রতিরোধ করার 4 টি সহযোগী মডেল রয়েছে আমি একে একে লিখব এবং তারপরে আমরা কেবলমাত্র এই চিত্রের দৃষ্টিকোণ থেকে একটি বোঝে নেব একটি সহযোগী মডেলকে সংখ্যামূলক তুলনা বলা হয় এর সহজ অর্থ কী এর সহজ অর্থ হল এই পাস কীটি 6 ডিজিটের 6 ডিজিটের পাসওয়ার্ড সুতরাং সংখ্যার তুলনায় উভয় ডিভাইস 6 ডিজিটের সংখ্যা প্রদর্শন করে তার মানে আপনি আর কোনও আই ও IO ক্ষমতারেই কথা শুধু বলতে পারবেন না আপনাকে এই পাশে একটি ডিসপ্লে এবং কীবোর্ডের প্রয়োজনও হবে সুতরাং এটি একটি জিনিস অতএব যদি আপনার কাছে সত্যিই একটি এম্বেডড ডিভাইস আছে এবং আপনি কোনও রকমের ডিসপ্লে এবং কীবোর্ড রাখতে চান না যা এক প্রকারের সহযোগী যা আমরা প্রদর্শন করব তবে আপনার উভয় পক্ষেই ফোন থাকতে পারে যার অর্থ ডিসপ্লে এবং কীবোর্ড সম্ভবত উপলব্ধ থাকতে পারে যদি আপনার উভয় পক্ষেই ফোন আছে অথবা ফোনের মতো সামর্থ্যে থাকে তবে আপনি সংখ্যার তুলনা করতে পারবেন যেখানে ডিভাইস গুলির মাধ্যমে একটি 6 ডিজিটের নম্বর প্রদর্শিত হবে এবং ব্যবহারকারী হ্যাঁ ঠিক আছে নির্বাচন করে প্রমাণীকরণ করতে পারবে এবং যদি উভয় ডিভাইস একই সংখ্যা প্রদর্শন করে তবে আপনি হ্যাঁ বলছেন সহযোগী মডেল টি আসলে এলই সুরক্ষিত কম শক্তির সুরক্ষিত সংযোগের মধ্যে কোন সংস্করণ 42 এবং এর চেয়ে বেশি বিএলই যা খুব গুরুত্বপূর্ণ আমরা আগের সংস্করণগুলির ক্ষমতা সম্পর্কে এতটা চিন্তা করব না দ্বিতীয় পদ্ধতিটি হল আপনার কেবলমাত্র এক পাশের ক্ষমতা আছে আউটপুট ডিভাইস টি করার ক্ষমতা রাখে কী বোর্ড এর সাহায্যে পাস কী টি প্রদান করে এবং অন্য পাশে সেটা প্রদর্শন করে এবং আমি এখানে যা দেখিয়েছি সেখানে কোনও কী বোর্ড এবং ডিসপ্লে নেই পাস কী র বিনিময় বিএলই তে এক সময়ে এক bit বিনিময় করা হয় যা উত্তরাধিকারী মডেল গুলির তুলনায় গুরুত্বপূর্ণ বর্ধন আমরা সেগুলি সম্পর্কে এতটা চিন্তা করব না ব্যবহারকারী হয় উভয় ডিভাইসে একটি অভিন্ন পাস কী ইনপুট করে দেয় অথবা একটি একটি ডিভাইস ডিসপ্লে তে পাস কী টি প্রদর্শন করে এবং ব্যবহারকারী অন্য ডিভাইসে পাস কী টি প্রদান করে এবং আমরা এখানে সেটাই করতে যাচ্ছি সুতরাং ডিভাইসের উভয় পক্ষের জন্য আপনার আলাদা ক্ষমতা রয়েছে সুতরাং মূলত এটি একটি উপায় অন্য উপায়টি হল আমি সংখ্যার তুলনাটি ব্যবহার করতে চাই না অথবা আমি পাস কী পদ্ধতিটিও ব্যবহার করতে চাই না আমি এক নম্বর বা দুই নম্বর দুটিই চাই না আমি পাস কী এন্ট্রি করতে চাই না যা আমি উল্লেখ করেছি এটি মূলত যেখানে ব্যবহারকারী উভয় ডিভাইসে একটি অভিন্ন পাস কী ইনপুট করে অথবা একটি ডিভাইস পাস কী প্রদর্শন করে এবং ব্যবহারকারী অন্য ডিভাইসে পাস কী টি প্রদান করে যেমন এখানে আপনি এটি করতে চান না আপনি এটি তৃতীয় উপায়ে করতে পারেন তৃতীয় উপায়টি হল আপনি ব্যান্ডরের বাইরে করতে পারবেন অন্য কথায় যদি আপনার কাছে দুটি ফোন থাকে এবং আপনার দুটি ফোনের মধ্যে একটি এনএফসি চ্যানেল থাকে আপনি এই নির্দিষ্ট পাস কী টি ব্যান্ডের বাইরে প্রেরণ করতে পারবেন তাকে বলা হয় আউট অফ ব্যান্ড এটিতে আপনি বিএলই ব্যবহার করছেন না তবে আপনি এই পাস কী টি প্রেরণ করার জন্য অন্য কিছু চ্যানেল ব্যবহার করছেন এই আউট অফ ব্যান্ড অ্যাসোসিয়েশন মডেলটি হল যদি ও ও বি সক্ষমতা সহ কমপক্ষেও একটি ডিভাইস থাকে তাহলে তাকে ব্যবহার করা যদি ইতিমধ্যেই ক্রিপ্টোগ্রাফিক তথ্য বিনিময় করা হয়েছে এখানে এমআইটিএম এর বিরুদ্ধে সুরক্ষা নির্ভর করে ও ও বি প্রোটোকলের এমআইটিএম প্রতিরোধ ক্ষমতার উপর যখন তথ্য বিনিময় করা হয় সুতরাং এটি তৃতীয় উপায় চতুর্থ উপায়কে বলা হয় জাস্ট ওয়ার্কস এটিকে জাস্ট ওয়ার্কস বলা হয় যদি এমআইটিএম সুরক্ষার প্রয়োজন হয় না বা ডিভাইস গুলির প্রায় খুব সীমিত আই ও IOক্ষমতা থাকে এই অ্যাসোসিয়েশন মডেলটি তখন বেশ ব্যবহৃত হয় অন্য কথায় উভয় দিকের কোনও ডিসপ্লে এবং কীবোর্ড নেই এবং আপনার অন্য কিছু প্রক্রিয়া ব্যবহার করা প্রয়োজন যার দ্বারা তারা সত্যিই খুব ছোট এমবেডেড ডিভাইস এবং কেবলমাত্র এই ধরণের সীমিত রিসোর্স সম্পন্ন ডিভাইস গুলির জন্য এই এসোসিয়েশন মডেল টি ব্যবহার করার চেষ্টা করছে সুতরাং এটাই জাস্ট ওয়ার্কস সুতরাং 4 টি এসোসিয়েশন মডেল আছে বিএলই 40 এর 3 টি অ্যাসোসিয়েশন মডেল রয়েছে যা এমআইটিএম থেকে সুরক্ষা প্রদান করে এবং একটি এমন অ্যাপ্লিকেশন গুলির জন্য যাকে এমআইটিএম সুরক্ষার প্রয়োজন হয় না এবং যেমনটি আমি বলেছি যে জাস্ট ওয়ার্কস এমন একটি জিনিস যাকে এমআইটিএম সুরক্ষার প্রয়োজন হয় না সুতরাং আপনি এটি ব্যবহার করতে পারেন অতএব এটি নয় যে বিএলই 42 বা 50 আপনাকে কিছু করার জন্য জোর করে তবে তারা আপনাকে এই দুর্দান্ত পালানোর পথটি সম্পর্কেও বলে দেয় আমি এটি কোনও অতিরিক্ত ব্যবহার বলে মনে করি না এবং এমআইটিএমকে ব্যর্থ করার জন্য আপনার এই অ্যাসোসিয়েশন মডেলটির প্রয়োজন নাও হতে পারে কারণ এমআইটিএম হওয়ার মোটেই সম্ভাবনা নেই সুতরাং এটিও সম্ভব নিউমারিক অ্যাসোসিয়েশন মডেল গুলি এবং এমন সবগুলি যা পূর্ববর্তী সংস্করণে পাওয়া যায় নি সুতরাং আমি আবার এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করতে চায় না সুতরাং আসুন আমরা এই পাস কী টির একটি প্রদর্শন দেখি যেখানে ইনপুট ডিভাইসের কোনও সামর্থ্য নেই তবে অন্যদিকে আই ও IO ডিভাইসের একটি ডিসপ্লে এবং কীবোর্ড রয়েছে সুতরাং এটি এমন একটি নির্দিষ্ট ডেটার একটি প্রদর্শন যা আপনি এই এমবেডড ডিভাইস থেকে পেতে আগ্রহী এটি একটি 42 সক্ষম এম্বেডড ডিভাইস আপনি এটি দেখুন এটি নরডিকের এবং এটির মধ্যে কিছু ডেটা রয়েছে যা আপনি পড়তে চান এবং এটি তখনই সম্ভব যখন আপনি একটি নির্দিষ্ট ধাপ অনুসরণ করেন যার দ্বারা আপনি পাস কী দিতে সক্ষম হবেন এবং কেবল তখনই ডেটা আসে সুতরাং মাধুরী এটি প্রদর্শন করবে তিনি সংযুক্ত করেন এবং তারপরে এটি বলে অজানা পরিষেবা ইউ ইউ আই ডি এবং সেখানে কিছু আছে সুতরাং তিনি এটিতে ক্লিক করেন এবং তারপরে এটির জন্য একটি অজানা বৈশিষ্ট্য উপস্থিত রয়েছে এবং তিনি এটি পড়তে চান সুতরাং তিনি এটি টিপেন এবং একটি পেয়ারিং করার অনুরোধ পান এবং তারপরে তিনি ব্লুটুথ পেয়ারিং ডিভাইসে পাস কী টাইপ করেন পাস কী প্রদান করে এবং তিনি ওকে বলার পরে এবং একবার এটি চাপলে তিনি এখানে ডেটা মান পাবেন এখানে আপনি দেখুন 2D F0 75 C6 F3 0 মান দেখতে পাচ্ছেন এবং এটি একটি পরিষ্কার সূচক যে পাস কী জমা না দেওয়া পর্যন্ত ডেটা অ্যাক্সেস সম্ভব হবে না আপনি এইটা জিজ্ঞাসা করতে পারেন যে এখানে কী টি কোথায় রয়েছে যে ডিভাইসটিতে বা এই এমবেডেড ডিভাইসটিতে বা এই ফোনে আমরা কোনও কী টাইপ করিনি কারণ শেয়ার করা কী টি ইতিমধ্যে দুদিকেই প্রাথমিকভাবে তৈরি আমরা এখন যা দিচ্ছি তা কেবল পাস কী সুতরাং এটি গুরুত্বপূর্ণ এবং আপনি দেখতে পেয়েছেন যে আমরা সরল পাঠ্যে একটি পাস কী দিয়েছি কারণ লিঙ্কটি সেই কীটি ব্যবহার করে এনক্রিপ্ট করা হয়েছে এটি ডিভাইসের উভয় প্রান্তে ইতিমধ্যে রয়েছে এবং এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়